সিঙ্গেল ফেজ AC সার্কাইটস সুতরাং আমি এখন ভিডিও ক্লাস শেষ করব আমরা দেখেছি যে আমরা DC সার্কিট পর্যন্ত করেছি এখন আমরা আপনার AC সার্কিট জন্য শুরু করব প্রথমত আমরা সিঙ্গেল ফেজ AC সার্কিট নেব তারপর ম্যানুয়াল এর জন্য যাব রেজোন্যান্স এবং সেইসাথে AC সার্কিটের জন্য সর্বাধিক পাওয়ার ট্রান্সফার থিওরেম নেব এবং তারপরে আমরা তিন ফেজ এর AC সার্কিট গুলি নেব এবং তারপরে আমরা একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার বিবেচনা করব এবং আমি এখানে সংক্ষিপ্ত ভূমিকাতে নিয়ে সবকিছু আলোচনা করেছি তারপরে 3 ফেজ ইনডাকশন মেশিন এছাড়াও সমতুল্য সার্কিট এবং সেই DC মেশিনের পরে যা প্রধানত DC মোটর এর মতো কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে সুতরাং প্রথমে আমরা এখন সিঙ্গেল ফেজ AC সার্কিট দিয়ে শুরু করব সুতরাং একটি সিঙ্গেল ফেজ AC সার্কিট দিয়ে শুরু করার আগে আমাদের যা দেখতে হবে তা হল কিভাবে EMF উৎপন্ন হয় সামান্য কিছু মৌলিক ধারণা সুতরাং গণিত এবং অন্যান্য জিনিস দেওয়ার আগে উদাহরণস্বরূপ ধরুন দুটি ম্যাগনেটিক পোল আছে এটি N পোল এবং এটি S পোল S পোল এবং একটি কয়েল সেখানে রয়েছে এটি কয়েল এর এক দিক এটি কয়েল এর অন্য দিক এটি সাইড A এবং এটি সাইড B এবং সাব মানে এটিকে প্রাইম সংখ্যা বলা হয় ধরুন এই কয়েল রিভল্ভ করছে এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এটি এখানে দেখানো হয়েছে যে এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এখন যখন এটি চিত্রে যা কিছু আঁকা হয়েছিল তো এটি আসলে হরাইজন্টাল পজিশন এ রয়েছে সুতরাং ফ্লাক্স আসলে N পোল এবং S পোল তো আসলে ফ্লাক্স N থেকে S পোলের নীচের দিকে যাচ্ছে তারপরে এটি কয়েলের এক দিক এটি কয়েলের অন্য দিক ধরে নেওয়া হয় যে এটি একটি সিঙ্গেল টার্ন এবং এর সাথে এখানে একটি রেজিস্টর সংযুক্ত রয়েছে যা ভোল্টেজ উৎপন্ন হয় কিনা তা যথাযথ সুতরাং কিছু রেজিস্টেন্স এমন ভাবে সংযুক্ত যে কারেন্ট সঠিকভাবে প্রবাহিত হবে কিন্তু আমাদের আগ্রহ এই স্তরে সেরকম নয় EMF কীভাবে সঠিকভাবে উত্পন্ন হয় সেটি কেবল মাত্র জিনিস সুতরাং যখন এটি একটি হরাইজন্টাল পজিশন হয় তখন এটি কয়েলের এই দিক এবং কয়েলের অন্য দিকটি এটি আসলে সেই ফ্লাক্স রিজিওন তার বাইরে থাকবে কারণ এটি মূলত N এবং S এর মধ্যে রয়েছে এটি একটি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু যখন এই কয়েল রিভল্ভ করে তখন এটির ফ্লাক্স কেটে যায় সুতরাং এই ক্ষেত্রে এই দিক এবং সেই দিক আমাদের রেফারেন্স পজিশন সুতরাং হরাইজন্টাল পজিশনে থাকলে কোনও ফ্লাক্স লিঙ্কেজ থাকবে না তার মানে আপনি যদি এখান থেকে এখানে এই চিত্রটি দেখেন এই দিকটি A এবং এই দিকটি B সুতরাং এটি যখন এইভাবে রিভল্ভ করে তখন এটি নেওয়া হয় ধরুন এটি সরানো হয় অ্যাঙ্গেল অফ θ দিয়ে এবং θ ω t এর সমান কিন্তু এটি একটি কন্ডাক্টর এটি দেখায় যেমন এই দিকটি A এবং এই দিকটি B সুতরাং এই দিকটি মনে করুন হরাইজন্টাল পজিশন এই দিকটি A এবং যখন এটি এই দিকটি হয় তখন এটি B বলে এবং যখন এটি এই পজিশনে থাকে এই ফ্লাক্সটি N দিক থেকে আসছে এবং এটি S দিক থেকে সুতরাং এটি যখন হরাইজন্টাল পজিশনে থাকে এই দিক এবং ওই দিক সেখানে কম ফ্লাক্স থাকবে বা এটি ফ্লাক্স লিক করবে না তার মানে এই পজিশনে যে EMF তা ইন্দুসেড করা হবে তা 0 এটি চিত্রে তে দেখানো হয়েছে এখন এটি রিভল্ভ করছে এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রিভল্ভ করছে এবং ধরুন এটি একটি অ্যাঙ্গেল θ তৈরি করছে সুতরাং যদি অঙ্গুলার গতি বলতে ω হয় তাহলে θ ω t এর সমান এটা এখন ফিজিক্স থেকে এসেছে সুতরাং এর মানে এটি এই পজিশনে রয়েছে ধরুন এটাকে আমরা A এবং B বলি সুতরাং এটি কয়েলের ব্রেডথ মানে এই দূরত্ব টি B এর সমান তার মানে এই A থেকে B সুতরাং আমরা এটিকে কয়েলের ব্রেডথ বলি সুতরাং এটি B এবং এটি কয়েলের লেংথ 'l' তো এটির এরিয়া হল রেক্ট্যাঙ্গুলার 1 এটি 'l' গুণ 'b' এটা কয়েলের এরিয়া যদি তা centimeter হয় তবে centimeter 2 রাখুন যদি এটি meter থাকে তবে meter 2 রাখুন সুতরাং এই এরিয়া A 'l' গুণ 'b' এর সমান সুতরাং এখন আমাকে এটি পরিষ্কার করতে দিন তো এটি অ্যাঙ্গেল θ এবং এটি সেন্টার এবং এটি রিভল্ভ করছে সুতরাং এটি আসলে রিভলভিং ব্রেডথ তার মানে এটি এটি ডায়ামিটার b দিয়ে একটি সার্কেল বানাচ্ছে কারণ এটি হল ব্রেডথ যখন এটি রিভল্ভ করে তখন এটি একটি ডায়ামিটার b তৈরি করে এবং একটি সার্কেল আঁকা হয় সুতরাং যে কোনও সময়ে সেখানে কিছু ট্যানজেনশিয়াল ভেলোসিটি থাকবে তো তারপর এই পয়েন্টটি A হবে এবং এটি L এবং এটি ভার্টিকেল যাকে আমরা ভার্টিকেল কম্পোনেন্ট বলি তা বলে A N তারপরে এটি নর্থ পোল এবং এটি কেবল A N এর সাথে কোনও মিশ্রণ হওয়া উচিত নয় এটি নর্থ পোল বা অন্য কিছু নয় এটি কেবল সেই A N এবং এটি M এবং এটি O অরিজিন এবং সেন্টার হল O এবং এই অ্যাঙ্গেল টি হল θ তারপরে এই অ্যাঙ্গেলটিও θ এবং এটি 90 ডিগ্রি মৌলিক বোঝাপড়ার অর্থ এটাই যখন কয়েলটি এই পজিশন থাকবে তখন এটি 90 ডিগ্রি হবে তার মানে এই পজিশন A এখানে আসবে এবং এটি B এবং এই পয়েন্টটি এখানে আসবে সেই সময় আপনি যদি কল্পনা করেন তাহলে এটিকে সিঙ্গেল টার্ন হিসাবে খুঁজে পাবে সমস্ত ফ্লাক্স এর সাথে লিঙ্ক করবে তার মানে উৎপন্ন ভোল্টেজটি সর্বাধিক হবে সুতরাং এটি আবার A তে আসবে এবং B তে আসবে যখন এটি মুভিং অবস্থা তে থাকবে এটি এইভাবে রিভল্ভ করছে এটি A এবং এটি আবার B ভোল্টেজ উত্পাদন যখন 0 হবে সেই সময় এটি হরাইজন্টাল পজিশনে থাকবে সুতরাং এটি একটি সাইক্লিক প্রসেস সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি যদি সরাসরি সেই সাইনুসোইডাল বা কারেন্ট ওয়েভ দিই তবে অনুভূতিগুলি কিছুটা আলাদা হবে সুতরাং আমি প্রথমে এই ধরণের জিনিস দিয়ে শুরু করেছিলাম সুতরাং পরবর্তী যদি ভোল্টেজ উৎপন্ন দেখুন তো লুপে এর এক পাশে উৎপন্ন EMF হল Bl v sin যা আসলে উচ্চ মাধ্যমিক ফিজিক্স থেকে নেয়া হয়েছে তাই কয়েলটি যখন রিভল্ভ করে একটি কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এ তখন EMF লুপের এক দিকে উৎপন্ন হয় কারণ এটি একটি লুপ এটি কয়েল B এটা Bl v sin θ হবে সুতরাং B আসলে ফ্লাক্স ডেন্সিটি যা টেসলা বা ওয়েবার প্রতি i 3 2 এবং l আমি বলেছিলাম এটি l এর লেংথ আর এটি কয়েলের লেংথ এবং B হল ট্যানজেনশিয়াল ভেলোসিটি কারণ B ω t এর সমান এবং এটি θ এটি Bl v sin θ ভোল্ট এবং এই দিকটি কয়েলের এক দিক এটি কয়েলের অন্য দিক সুতরাং দুটি দিক আছে তাই মোট EMF উত্পাদিত হবে 2 Bl v sin θ ভোল্ট সুতরাং তাই এই ক্ষেত্রে এখন v কন্ডাক্টর এর ট্যানজেনশিয়াল ভেলোসিটি সুতরাং এটি b 2 হবে অর্থাৎ এটি হল রেডিয়াস সুতরাং এটি ডায়ামিটার b হল ব্রেডথ যখন এটি রিভলভিং হয় এটি আসলে ডায়ামিটার সুতরাং b ডায়ামিটার এর সমান সুতরাং এটি মূলত b2 রেডিয়াস সুতরাং ω b সমান b মূলত 2 π 2 π n r এর সমান সুতরাং n r এবং r b2 এর সমান সুতরাং এই কারণেই 2 π n r সুতরাং এটি b2 সুতরাং এটি প্রতি সেকেন্ডে π b n i 3 এর সমান এটি ট্যানজেনশিয়াল ভেলোসিটি n দেয়া আছে r p s রিভলিউশন প্রতি সেকেন্ডে b হল লুপের ব্রেডথ i 3 মধ্যে l হল i 3 মধ্যে লুপের এক দিকের লেংথ এবং B ফ্লাক্স ডেন্সিটির সমান টেসলা বা ওয়েবার প্রতি i 3 2 এর মধ্যে এবং A সমান l b এর সাথে লুপের এরিয়া হল 2i 3 2i 3 এই গাণিতিক অভিব্যক্তিতে i 3 2i 3 i 3 2 হবে সুতরাং এটি উচ্চ মাধ্যমিক ফিজিক্স থেকে এখন তাই লুপে উৎপন্ন EMF ছোট e সমান হবে আর এই ছোট e সমান হবে 2 π B A n sin θ সাথে আমাকে শুধু এটা পরিষ্কার করতে দিন যে এই এক্সপ্রেশনে কি করা হয়েছে জানুন যে Bl v sin θ এই এক্সপ্রেশনে রাখা b π b n এর সমান এই এক্সপ্রেশনটি 2 Bl গুণ π B n এ রাখুন সুতরাং এটি B এর সমান তারপর sin θ সুতরাং এই l গুণ B A র সমান এবং এই এক্সপ্রেশনটি স্থাপন করুন তারপর এটি 2 π B a n sin θ ভোল্ট হয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে এটি 2 π B A N sin θ ভোল্ট এখন যদি লুপটি প্রতিস্থাপন করা হয় তবে ধরুন একটি কয়েল তো আমাদের কাছে n সংখ্যার টার্নস আছে তারপরে মোট EMF উত্পন্ন কয়েলের মধ্যে হবে 2 π B A এই টার্মটি গুণ করবে এই টার্মটি ক্যাপিটাল N এর সাথে গুণ করুন N হল মোট টার্নস এর সংখ্যা সুতরাং এটি 2 π B A ক্যাপিটাল N গুণ ছোট n sin θ ভোল্টে সুতরাং আমরা লিখতে পারি EMF এর সর্বাধিক মূল্য উত্পাদিত Em হবে 2 π B A ছোট n গুণ ক্যাপিটাল N এটি হল সর্বাধিক উত্পাদিত EMF এবং আমি যদি চাই তবে এত ভোল্ট রাখতে পারি সুতরাং কয়েলে একটি তাৎক্ষণিক মান EMF এর উৎপন্ন হয় তখন e সমান হয় Em sin θ এর সাথে যেটা 2 π B A ক্যাপিটাল N ছোট n গুণ sin θ ভোল্ট এখন θ হল সময় t সেকেন্ডে অঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সুতরাং এই ক্ষেত্রে এই কয়েলটি চলমান হয় এটি রোটেট করছে সুতরাং θ রোটেট করে সুতরাং θ আসলে ω t এর সমান যা 2 π n t কারণ এটি রোটেট করছে সুতরাং তার মানে যদি এইভাবে রাখা হয় θ ω t এর সমান যে 2 π n t হল অঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান প্রতি সেকেন্ডে এই হল এটার ইকুয়েশন এই একুয়েশন e Em হিসাবে লেখা উচিত তারপর sin ω t কারণ θ ω t এর সমান আমরা θω t প্রতিস্থাপন করছি এবং এটি Em সুতরাং e Em sin ω t এর সমান সুতরাং এটি সিনুসোইডাল ভোল্টেজের অভিব্যক্তি Em উত্পাদিত ভোল্টেজের সর্বাধিক মান সুতরাং তাহলে এটি হল সিনুসোইডাল EMF যেটা E এর সমান আমাদের এখানে সঠিকভাবে বুঝতে হবেকারণ আমরা শূন্য থেকে শুরু করেছি ফেজ এবং অন্যটিতে যাওয়ার আগে আমাদের এটি বুঝতে হবে কারণ জটিল সংখ্যাটি এখানে বারবার জড়িত হবে সুতরাং E সমান হবে Em sin ω t এর সাথে সুতরাং আপনি যদি এটি প্লট করেন এটি 0 থেকে 2 π এটি 1 টি সাইকেল সম্পূর্ণ করছে কারণ এটি এইভাবে চলছে এবং এটি অবিচ্ছিন্ন চলছে এবং θ ω t এর সমান সুতরাং এটি Em এর সর্বাধিক মান এবং এই প্লটি আসলে E যেটা সর্বোচ্চ মান এর সমান আর এটি সাইক্লিং অবস্থায় আছে সুতরাং এই দিকটি একটি মাইনাস Em এই দিকটি a Em এবং এটি 0 এটি π2 এটি π এটি 2 π সুতরাং এই θ ω t এর সমান এটাকে সিঙ্গেল বলা হয় যদি আপনি এটি দেখেন তাহলে এখানে N পোল S পোল এবং এক পেয়ার পোল পাবেন এখন এটি যদি একটি AC জেনারেটর হয় আর যদি কোনও AC জেনারেটরে p পেয়ার পোল থাকে তখন সেটা N পোল এবং S পোল হবে সুতরাং এটি এক পেয়ার পোল সুতরাং এই p 1 এর সমান কারণ আমরা একটি পেয়ার নিচ্ছি 2 2 পোল বা 4 পোল নয় ধরুন যদি এখানে এটি N পোল এবং এটি S পোল আর এটি এইভাবে রিভল্ভ করছে সুতরাং এখানে এই ক্ষেত্রে p 2 এর সমান আর এটি দুই পেয়ার পোল সুতরাং এখানে এটি N S N S সুতরাং p 2 পেয়ার পোলের সমান সুতরাং আমরা পোলের সংখ্যার পরিবর্তে পোলের পেয়ার র কথা বলি এই ক্ষেত্রে p 2টি পোলের সমান কিন্তু যখন পেয়ার পোলের কথা বলা হয় তখন এটি একসাথে 1 এবং 1 হয় সুতরাং এটি 1 পেয়ার পোল যা N এবং S এবং এখানে এই p 2 এর সমান কারণ 2 পেয়ার পোল আছে এখানে সুতরাং যদি তাই হয় তাহলে যদি একটি AC জেনারেটর এর p পেয়ার পোল থাকে এটির গতি তাহলে n rps হবে ফ্রিকোয়েন্সি f এর সমান f টি ছোট f প্রতি সেকেন্ডে সাইকেল এর সংখ্যা হিসাবে দেওয়া যেতে পারে একটি হার্টজ আছে আমাদের ভারতীয় সিস্টেমে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ আসলে বেশিরভাগ দেশে এবং ভারতে সাধারণত 50 হার্টজ প্রচলিত উস কানাডা য় এটি 60 হার্টজ এবং জাপানে আমি মনে করি এটি 60 হার্টজ এবং 50 হার্টজ উভয়ই ও সঠিক আছে কিন্তু ভারত 50 হার্টজ 50 হার্টজ মানে এটি প্রতি সেকেন্ডে 50 সাইক্লেস করে এটি ফ্রিকোয়েন্সি সুতরাং প্রতি সেকেন্ডে 50 সাইকেল করে সুতরাং এই ক্ষেত্রে f হল প্রতি সেকেন্ডের সাইকেল এর সংখ্যা 50 হার্জ ফ্রিকোয়েন্সি মানে এটি 50 সাইকেল করে প্রতি সেকেন্ডে এখানে দেখান এটি 1 সাইকেল সুতরাং যদি এটি একটি সাইনুসোইডাল ওয়েভফর্ম থাকে তবে এটি 1 সেকেন্ডে 50 টি এই জাতীয় সাইকেল সম্পূর্ণ করবে তারপরে 1 টি সাইকেল গণনা করা হবে 150 সেকেন্ড যা 00 যাকে আমি 002 সেকেন্ড বলি তাই না সুতরাং এখন প্রশ্ন হল যে সাইকেলের সংখ্যাটি প্রতি সেকেন্ডে হল f সুতরাং এটি সাইকেলের সংখ্যার প্রতি রিভলিউশন গুণ প্রতি সেকেন্ডে রিভলিউশনের সংখ্যার হিসেবে লেখা যেতে পারে সুতরাং এটি প্রতি সেকেন্ডে একটি রিভলিউশন করে তো সেই ক্ষেত্রে কী হবে সুতরাং মূলত এটি বাতিল হবে এবং এটি প্রতি সেকেন্ডে সাইকেলের সংখ্যা হয়ে উঠবে সুতরাং আমরা প্রতি রিভলিউশনে সাইকেলের সংখ্যা লিখছি প্রতি সেকেন্ডে রিভলিউশনের সংখ্যার সাথে গুণ করে সুতরাং প্রতি সেকেন্ডে সাইকেলের সংখ্যা আসলে পেয়ার পোলের সংখ্যা হবে সুতরাং যদি আপনার 1 পেয়ার পোলে থাকে তবে এটি সাইকেলের সংখ্যার প্রতি রিভলিউশন বলতে পারেন এটি 1 টি সাইকেল প্রতি রিভলিউশন তৈরি করবে অর্থাৎ এটি একটি ইলেকট্রিক্যাল জিনিস সুতরাং এই ক্ষেত্রে এই কারণেই N পোল এবং S পোল এখানে আছে আমি N S N S লিখেছি সুতরাং এটি একটি ইলেকট্রিক্যাল জিনিস যদিও এটি একটি রোটেশন তৈরি করবে যদি এটি কেবল N এবং S পোল হয় তবে এটি প্রতি সেকেন্ড 1 টি সাইকেল হবে কিন্তু যদি এখানে 2 পেয়ার পোল থাকে যদিও এটি 360 ডিগ্রি রোটেশন তৈরি করবে ইলেকট্রিক্যালি এটি সঠিক নয় সুতরাং ইলেকট্রিক্যালি এটি 2 টি সাইকেল হবে সুতরাং তার মানে এখানে যদি দেখুন যে p হল সাইকেলের সংখ্যার প্রতি রিভলিউশন তাই না তো যদি 1 পেয়ার পোল থাকে এটি প্রতি রিভলিউশন 1 সাইকেল তৈরি করবে কারণ এটি ইলেকট্রিক্যাল পরিমাণ আমরা মেকানিক্যাল জিনিসের দিকে তাকাচ্ছি না আমরা ইলেকট্রিক্যাল জিনিস N S N S এর দিকে তাকিয়ে আছি ধরুন মনে করুন সেই চিত্রে এখানে 2 পেয়ার পোল আছে যদিও এটি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ভাবে 360 ডিগ্রি রোটেট করবে এটি মূলত 2 টি সাইকেল সম্পূর্ণ করবে কারণ এটি স্বপ সোয়াইপ N S এবং N S অদলবদল করবে এই সোয়াইপটি লিঙ্ক করতে হবে সুতরাং প্রতি সেকেন্ডে সাইকেলের সংখ্যা হল গিয়ে প্রতি রিভলিউশনে সাইকেলের সংখ্যা আর এটি গুণ হয় প্রতি সেকেন্ডে রিভলিউশনের সংখ্যার সাথে সুতরাং এটি P গুণ N হবে তার মানে p এই p এর সমান পোল পেয়ারের সংখ্যা যদি 4 টি পোল থাকে তার মানে 2 টি পোল পেয়ার আছে এটি পোল পেয়ার তো এই ক্ষেত্রে রিভলিউশন প্রতি সাইকেল সংখ্যা মানে এটি প্রতি রিভলিউশন 2 সাইকেল তৈরি করবে যদিও মেকানিক্যাল এটি 360 ডিগ্রী রোটেট করবে কিন্তু ইলেকট্রিক্যালি এটি প্রতি সেকেন্ডডানে 2 টি সাইকেল তৈরি করবে কারণ এটিতে চারটি পোল রয়েছে যার মানে 2 পোল পেয়ার সুতরাং আমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হই তবে আমরা আরও অনেক কিছু শিখব যখন আমরা দ্বিতীয় বর্ষের যাব তখন ইলেকট্রিক্যাল মেশিনগুলি অধ্যয়ন করব সেই সময় আমরা অনেক কিছু শিখব তবে এই কোর্সটি কেবল কিছু মৌলিক ধারণা দেওয়ার জন্য এই ধারণাটি হল যদি পোল পেয়ারের সংখ্যা সাইকেলের সংখ্যার প্রতি রিভলিউশনের সমান হবে সুতরাং উদাহরণস্বরূপ আমি একটি 4 পোল জেনারেটর এর জন্য নিয়েছি সুতরাং ফ্রিকোয়েন্সি 50 হার্টজ তো f 50 হার্টজ এর সমান তারপর n fp এর সমান কারণ f এই ফর্মুলার সমান এবং f n p এর সমান এই ফর্মুলা তে এই f p n এর সমান সুতরাং n এখন fp এর সমান এবং যদি f 50 হার্টজ এর সমান হয় আর p হয় একটি 4 পোল জেনারেটর তার মানে p 2 এর সমান কারণ এটি 4 টি পোল মানে 2 পেয়ার N এবং S এটা সেখানে থাকতে হবে সুতরাং মূলত দুই পেয়ার আছে তার মানে 502 এটি প্রতি সেকেন্ডে 50 25 r p s রিভলিউশন হবে এবং যদি এক মিনিট 60 সেকেন্ডের সমান হয় সুতরাং এই 60 গুণ করুন তো এটি 1500 r p m রিভলিউশন প্রতি মিনিটে হবে সুতরাং আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন কারণ AC সার্কিট বা অ্যাভারেজ মান মিন মান এবং অন্যান্য জিনিসে যাওয়ার আগে আমরা বুঝবো যে কীভাবে EMF সরাসরি উৎপন্ন হয় e Em sin ω t বা i i M sin ω t এর পরিবর্তে আমি ভেবেছিলাম যে আমি এই রকম ধারণা দিয়ে কিছুটা শুরু করব যাতে আমাদের বোঝাপড়া টি আরও ভাল ভাবে জানা যায় সুতরাং এই কারণেই আমি প্রথমে এটি দিয়ে শুরু করেছি তারপরে আমরা মিন মূল্য এবং গড় মূল্যে আসব সুতরাং EMF কীভাবে উৎপন্ন হয় এবং লোড এবং অন্যান্য জিনিসগুলি কীভাবে সংযুক্ত থাকে তা দেওয়ার জন্য এটি একটি ধারণা যা প্রথম বছরের স্তরে সুযোগের বাইরে সুতরাং এই কারণেই এই চিত্রে যে এই অংশটি হল লোড এবং এটি সংযুক্ত আমি কিছুই উল্লেখ করিনি কারণ এই পর্যায়ে লোডের প্রয়োজন নেই সুতরাং কেবল মাত্র যখন DC মেশিন বা DC মোটর টি একটু অধ্যয়ন করব তখন আমি বলেছিলাম কীভাবে এটি DC তে রূপান্তরিত হয় কারণ এটি একটি AC পরিমাণ উত্পন্ন হয় সুতরাং AC সিঙ্গেল ফেজ সার্কিট দিয়ে শুরু করার জন্য আমি ভেবেছিলাম এটি বসে টু ডেপ্ত হবে উপরের দিকটি N এবং এই দিকটি S এটি N থেকে S এ আসার সময় মুভিং ফ্লাক্স সুতরাং এইভাবে এই সিনুসোইডাল EMF তৈরি করা হয় Em sin ω t এর সমান হিসাবে e গ্রহণ করার পরিবর্তে নেয়া হয় আমি এটি কেবল বোঝার জন্য নিয়েছি এখন আমরা মিন বা অ্যাভারেজ মান এ আসব একটি RMS বা একটি ইফেক্টিভ মান অল্টারনেটিং কারেন্ট বলে আমরা জানি এটি অল্টারনেটিং কারণ এটি মুভিং বিয়োগ বিয়োগ হয় সুতরাং sin ω t একটি সিমেট্রিক্যাল ওয়েভফর্ম এটি এবং উভয় দিক একই এরিয়া যদি দেখুন তবে দিক এবং দিক টাইম ইন্টারভ্যাল বলা একই সুতরাং এটি অ্যাভারেজ মিন এবং কখনও সময় অ্যাভারেজ মান মিন মান এর সমান হয় এই RMS মান হল গিয়ে root mean 2 মান তারপর ইফেক্টিভ অল্টারনেটিং কারেন্ট দেখতে পাবে এখন এখানে আমরা যা করেছি তা বোঝার জন্য এখানে আমরা এটিকে সাইনুসোইডাল ওয়েভফর্ম নেইনি আমরা কিছু ওয়েভফর্ম নিয়েছি কিন্তু সেটা সিমেট্রিক্যাল এবং এই সময়কাল টি T ধরুন 0 থেকে T এবং এই সময়টি T2 এটি T2 এবং এটি 1 2 3 4 5 6 যদি দ্বিতীয় এবং দ্বিতীয় গ্রহণ করে এখন ধরুন যে এটি একটি স্যাম্পলিং ইনস্ট্যান্ট সুতরাং এই মুহুর্তে এটি i1 এবং এটি I2 এটি i3 i 4 i 5 ইত্যাদি প্রতিটি আকার বা স্যাম্পলিং বা যেটাই হোক ধরুন এটি i1 I2 i3 তাহলে এটি T2 পর্যন্ত আসবে এখন এটি কারেন্ট এই কারেন্ট ওয়েভফর্ম টি পরে এটিতে আসবে সুতরাং এটি কারেন্ট ওয়েভফর্ম সুতরাং একটি অর্ধেক সাইকেলের উপর অ্যাভারেজ মান যা I অ্যাভারেজ I ক্যাপিটেল আমরা I অ্যাভারেজ i1 I2 i3 এর সমান নিয়েছি in পর্যন্ত আমি বলতে চাইছি i1 I2 i3 এর সমস্ত মান নিন in পর্যন্ত এবং in বিভক্ত n পর্যন্ত এই সময়ের ইন্টারভ্যাল বিবেচনা করতে হবে সুতরাং এটি আসলে অ্যাভারেজ মান কার্ভ এর নীচের অঞ্চলটি খুঁজে বের করুন এবং আমরা এটি কেবল হাফ সাইকেলের উপরে তৈরি করব কারণ এটি পজিটিভ দিক আর এটি নেগেটিভ দিক সুতরাং এটি সিমেট্রিক্যাল যদি এখান থেকে এখানে সম্পূর্ণ সাইকেলের জন্য অ্যাভারেজ মান নেওয়া হয় এটি 0 হবে কারণ এটি পজিটিভ এরিয়া এবং এটি নেগেটিভ এরিয়া এটি 0 হয়ে যাবে আমরা তা করব না একটি সিমেট্রিক্যাল ওয়েভফর্মের জন্য আমরা কেবল অর্ধেক সাইকেল পর্যন্ত যাব তো শুধুমাত্র T2 পর্যন্ত হবে সামগ্রিকভাবে নয় কারণ এটি 0 হবে সুতরাং এটি একটি হাফ সাইকেল নয় সুতরাং একটি হাফ সাইকেলের উপর অ্যাভারেজ মান হয় i1 I2 i3 এই n পর্যন্ত এটি অ্যাভারেজ মান আর এটি হাফ সাইকেলের উপর এরিয়া তৈরি করে সুতরাং এই হাফ সাইকেলের উপর এরিয়া বিভক্ত হয় হাফ সাইকেলের বেসের লেংথ দিয়ে এবং বেসের লেংথ হল T2 তো তার মানে এটি আমার T2 এবং এটি T এবং এটি হল বেস T2 সুতরাং তার মানে এটি বিভক্ত হয় হাফ সাইকেলের বেসের লেংথ দিয়ে সুতরাং এক্সপ্রেশন এর এরিয়া i পরিচিত তো 0 থেকে T2 ইন্টিগ্রেট করতে পারেন তারপর হবে i গুণ d t কারণ এটি i এর এক্সপ্রেশন এখানে সিনুসোইডাল না নিয়ে আমরা সিমেট্রিক্যাল ওয়েভফর্ম গ্রহণ করেছি এবং এটি বিভক্ত করেছি হাফ সাইকেলের বেসের লেংথ দিয়ে সুতরাং এটি T2 সুতরাং lT2 তাই এটি হল অ্যাভারেজ মান পরে আমরা এক্সপ্রেশন টি দেখতে পাব এখন পরবর্তী হল যে আমাদের root mean2 মান এ আসতে হবে root mean2 মান হল r m s বা এফেক্টিভ মান সুতরাং এই ক্ষেত্রে যা করা হয়েছে তা মনে করুন এই প্লটটি হল i2 প্লট এটি i এবং যদি প্লট i 2 হয় তো এটি এইভাবে আসছে এটি T2 এবং এটি T এবং এটিই অরিজিন এটি হল i এবং এটি i 2 এটি i 2 প্লট যদি প্লট এই i2 এর প্লট থেকে root mean 2 এর মান খুঁজে বের করা হয় এই এরিয়াটি পজিটিভ দিক এখন যেহেতু এটি 2 তো এটি নেগেটিভ ছিল কিন্তু যদি 2 হয় এটি এইভাবে চলবে সুতরাং RMS মান হাফ সাইকেল বা ফুল সাইকেল তৈরি করার জন্য এটি একই ফলাফল দেবে কারণ এটির এরিয়া এবং এর এরিয়া একই তো যাই হোক আমি এই হাফ সাইকেল টি বিবেচনা করব কারণ এগুলি একই একই এরিয়া যদি 0 বিবেচনা করা হয় যদি 0 থেকে T2 বিবেচনা করা হয় যদি বিভক্ত করা হয় T2 দিয়ে বা 0 থেকে T বিভক্ত হয় 2 দিয়ে দুনটি আবৃত হবে সুতরাং পরম অর্থ একই তো আমরা কেবল মাত্র হাফ সাইকেল বিবেচনা করব এমনকি RMS মানের জন্য ফুল সাইকেল গ্রহণ করলে এটি একই ফলাফল দিবে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে একইভাবে এখানে i1 এ যদি ধরুন 1 2 3 4 গণনা করতে পারেন এটি i1 2 এটি i এটি I2 2 এটি i3 2 এখানে এটা হল i1 I2 i3 এর জন্য root2 কারণ এটি একটি root2 সুতরাং যে মূল্যই পাবেন এটি i1 2 এটি I2 এটি 1 এটি 2 এটি 3 T2 পর্যন্ত এবং এটি T তাই না সুতরাং T এর ক্ষেত্রে যাওয়ার আগে যদি কিছু মূল্য থাকে সেটা n হবে যদি আপনার কিছু n জাতীয় মান থাকে তাহলে এটি অ্যাভারেজ এরিয়া হবে বা হিটিং প্রভাবের উপর নির্ভর করে যা কার্রেন্টের 2 কারণ এটি একটি DC সার্কিট আমরা অধ্যয়ন করেছি যে পাওয়ার লোস i 2 r এর সমান সুতরাং root mean 2 মান হিটিং প্রভাবের উপর নির্ভর করে যা কার্রেন্টের 2 কারণ আমরা দেখেছি i 2 r DC সার্কিটে হারিয়ে গেছে AC সার্কিট গুলিতেও একই প্রযোজ্য হবে আমরা তাতে আসব সুতরাং অ্যাভারেজ হিটিং প্রভাব i1 2 I2 2 এর সাথে প্রপোর্শনাল থাকবে in 2 পর্যন্ত যেটা বিভক্তি হবে n দিয়ে এই জাতীয় i1 I2 in root2 মান বিভক্তি হবে n দিয়ে এটি অ্যাভারেজ হিটিং প্রভাব যা i1 2 I2 2 এর সাথে প্রপোর্শনাল in 2 পর্যন্ত যা বিভক্তি হবে n দিয়ে সুতরাং এই ক্ষেত্রে এখন ধরুন আমরা কীভাবে r m s মান পাব ধরুন i ডাইরেক্ট কার্রেন্টের মান যে একই হিটিং প্রভাব উত্পাদিত করছে একই রেজিস্ট্যান্সে যেটা আবার অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন করছে সুতরাং আমাদের ধরে নিতে হবে যে i ডাইরেক্ট কার্রেন্টের মান যা অল্টারনেটিং কার্রেন্টের মতো একই রেজিস্ট্যান্স টিতে একই হিটিং উত্পাদন করতে পারে সুতরাং তাহলে আমরা যা করতে পারি তা হল আমরা লিখতে পারি I2 2 এর সমান I 2 যেটা আবার i1 2 I2 2 এর সমান in 2 পর্যন্ত যা বিভক্ত হবে n দিয়ে অথবা I সমান হবে 2√i1 2 I2 2 in 2 পর্যন্ত এটা কে যোগ করুন এবং n দিয়ে বিভক্ত করুন এটি মোট 2 root বা এটি মূলত এই এরিয়ার কার্ভ I 2 কার্ভ এবং এটি সময় T2 এটি T আমরা হাফ সাইকেল নেব সুতরাং এটি T2 এটি I 2 কার্ভের এরিয়া যেটা বেসের লেংথ এটি আন্ডার ৰূট দিয়ে বিভক্ত হবে এটি এটি আন্ডার ৰূট I 2 কার্ভের এরিয়া সুতরাং এটি I 2 কার্ভের এরিয়া যা বিভক্ত হবে বেসের লেংথ দিয়ে যেটা T2 0 থেকে T2 সুতরাং এটি T2 মাইনাস 0 সুতরাং বেসের লেংথটি একটি হাফ সাইকেলের উপরে এমনকি ফুল সাইকেলেও এটি একই ফলাফল দেবে কারণ এই এরিয়া এবং এটি সিমেট্রিক্যাল সুতরাং এটির একই এরিয়া আছে সুতরাং একটি হাফ সাইকেলের উপর তো এর মানে এটি 0 থেকে T2 i 2 d t হিসাবে লেখা যেতে পারে এবং এটি সামান্য T2 1T2 0 থেকে T2 i2 d t সুতরাং এইভাবে আমি খুঁজে বের করতে পারি i এর মূল্য এবং এটি r m s মান বলা হয় root mean 2 মান বা ইফেক্টিভ মান এবং অ্যাভারেজ মান কখনও সময় আমরা মিন মান বলি তো এর মানে অ্যাভারেজ মান এর জন্য সরাসরি আমরা হাফ সাইকেল নিচ্ছি root mean 2 মান এর জন্য প্রথমে আমরা এটি স্কোয়ার করছি 2 যে i 2 এবং তপঅনুযায়ী হিটিং প্রভাব প্রপোর্শনাল হবে কার্রেন্টের 2 এর সাথে সুতরাং অ্যাভারেজ হিটিং প্রভাব প্রপোর্শনাল হবে এটির সাথে এবং তাই I 2 আমরা এই ভাবে লিখিi1 2 I2 2 in 2n এবং তাই I সমান হয় 2 √ i1 2 I2 2 এর সাথে থেকে in 2n পর্যন্ত এটি সঠিক এবং আমি যা লিখেছি তার হাফ সাইকেলের উপর i 2 কার্ভের বেসের লেংথ 2√এরিয়ার সমান সুতরাং এটি মূলত 2√1T2 তারপর 0 থেকে T2 i 2 d t সুতরাং এখন অ্যাভারেজ আর সিনুসোইডাল ভোল্টেজের RMS মানগুলিতে বা কার্রেন্টে আসুন